আমরা ইলেট্রোস্ট্যাটিক বিভবের জন্য ল্যাপ্লাস সমীকরণ এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি এবার আর কিছু অন্য পরিস্থিতি তে সেটি বৈধ কি না দেখা যাক যার থেকে আমরা সেই বিশেষ পরিস্থিতির সঙ্গে ইলেট্রোস্ট্যাটিক বিভবের কোন তুলনা পেতে পারি ও তাকে বুঝতে সাহাজ্য হয় যেই প্রথম বিষয় টি দিয়ে আমি আরম্ভ করব তা হল ধারাবাহিকতা সমীকরণ যার সম্পর্ক গুলি আহরন করতে আমি ব্যবহার করব ডাইভারজেন্স উপপাদ্য কল্পনা করো একটি প্রবাহী বা তাপ বা কিছু কনার প্রবাহ এমন বিভিন্ন ঘটনার কথা ভাবা যাক ধরো কিছু কণা প্রসারিত হচ্ছে এই সময় কি হবে তা ধারাবাহিকতা সমীকরণ আমাদের বলে দেয় তাহলে এই প্রবাহের একটি নির্দিষ্ট আয়তন দেখা যাক এই যে স্রোত এর মধ্যে দিয়ে যাচ্ছে এর সংজ্ঞা আগে দেওয়া যাক স্রোত j r হল কোন রাশি রাশি বলছি কারণ সেটি হতে পারে প্রবাহী বা কিছু কনা হতে পারে তাপ প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় ও মনে রেখো এটি অবশ্যই দিক নির্ভর তাই এখানে দিক ও যোগ করা যাক মানে এটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হবে এই যদি আয়তন হয় মোট পরিমাণ যা বাইরে যাচ্ছে তা হবে প্রত্যেক টি পৃষ্ঠতলে j ডট d s সব কটি তলের ওপর ইন্টিগ্রেট করলে অর্থাৎ এই আবদ্ধ তলে আমরা পাবো আয়তন থেকে বাইরে যাওয়া মোট পরিমাণ আমি বাইরে যাওয়ার কথা কেন বলছি ভেতরে আসার কথা না বলে কারণ প্রচলিত বোধে আয়তন থেকে বাইরে যাওয়ার দিক কেই s এর দিক ধরা হয় তাই যদি j ডট d s ধনাত্মক হয় তার অর্থ হল রাশি টি বাইরের দিকে যাচ্ছে ও যদি তা ঋণাত্মক হয় তার অর্থ রাশি টি ভেতরে ঢুকছে অর্থাৎ বাইরের দিকে গেলে j ও s একই দিকে হয় এটাও মনে রাখতে হবে যে আয়তন থেকে বাইরে যাওয়া মোট পরিমাণ যেন ভেতর থেকে কমে যাওয়া রাশির প্রতি একক আয়তনের সমান হয়

এবার ঘনত্ব রো এর সংজ্ঞা দেওয়া যাক সেটি কিন্তু এই ছোট আয়নের ভেতরে বা বাইরে সমান হয় এই যে ছোট আয়তন টি আমি নিয়েছি তাহলে r এ j ডট d s এই পৃষ্ঠতল এ গণনা করলে সমান হবে ইন্টিগ্রাল d রো বাই d t মাইনাস চিহ্ন সমেত যেহেতু এটি কমে যাচ্ছে গুণ আয়তন ডাইভারজেন্স উপপাদ্য ব্যাবহার করলে পাবো এই আয়তনে j এর ডাইভারজেন্স যোগ d রো বাই d t তাহলে j এর ডাইভারজেন্স যোগ d রো বাই d t এর ইন্টিগ্রেশান সমান শুন্য এই ছোট আয়তন টি তো যে কোন আকৃতি বা আকারের হতে পা্রে অর্থাৎ সেটি ইচ্ছামত আর তার মানে হল j এর ডাইভারজেন্স যোগ d রো বাই d t সমান 0 এটি কিন্তু আসলে ভর সংরক্ষন ও এই রাশির সংরক্ষন থেকে আসছে একেই বলা হয় ধারাবাহিকতা সমীকরণ

রো যদি না পাল্টায় মানে ঘনত্ব পরিবর্তন না হয় এর মানে হবে যা ভেতরে আসছে ঠিক ততটাই বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হবে যা আমরা ডাইভারজেন্স এর সংজ্ঞা দেওয়ার সময়েই শিখেছিলাম এই ক্ষেত্রে স্রোতের ডাইভারজেন্স শূন্য এই ধারণা কেই এবার আর দুটি ভিন্ন জায়গায় ব্যবহার করব তোমরা দেখবে এতে ইলেক্ট্রোস্ট্যাটিক ঘটনা গুলি ও খুব সুন্দর ভাবে মিলে যাবে প্রথম টি হল তাপ পরিবহণ তোমরা ক্লাস 12 এ পড়েছ যে এক মাত্রিক তাপ পরিবহণের ক্ষেত্রে পরিবাহিত তাপের পরিমাণ d Q বাই d t প্রতি একক সময় প্রতি একক ক্ষেত্রফল কে বলা হয় তাপ পরিবাহিতা যার সমান T x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষ্যে আমি এখানে একটি মাইনাস চিহ্ন দেব কারণ তার থেকে বোঝা যাবে যে তাপ সেই দিকে প্রবাহিত হয় যেই দিকে তাপমাত্রা কমে ত্রিমাত্রিক ক্ষেত্রে এটি হয়ে যায় প্রতি একক ক্ষেত্রফল একমাত্রিক ক্ষেত্রে যা তাপ পরিবাহিত হচ্ছিল তা ছিল শুধু এক দিকে কিন্তু ত্রিমাত্রিক ক্ষেত্রে তাপ প্রবাহ প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় সমান হল মাইনাস K গুণ T এর গ্রেডিয়েন্ট তাহলে আবার একটি ছোট আয়তন ধরা যাক এই স্রোত বাইরে যাওয়ার ফলে ভেতরে কিছু পরিমাণ তাপ শক্তি ক্ষয় হয়ে যাবে তাই আমি যদি এই সুত্র ব্যবহার করি যে ডেল ডট j সমান মাইনাস d রো বাই d t এই মাইনাস টি চলে আসবে অর্থাৎ তাপমাত্রা কমছে যার অর্থ হল এর সমান আপেক্ষিক তাপ গুণ d T বাই তাপমাত্রা পরিবর্তনের সময় টুকু ধারাহিকতা সমীকরনের সাহায্যে এর মান হওয়া উচিত K গুণ T এর গ্রেডিয়েন্ট মাইনাস চিহ্নের সাথে এই সমীকরণ টি তাহলে হয়ে গেল K ডেল স্কয়ার T সমান C d T বাই d t এটিই আমাদের সাহাজ্য করবে এই হিসেব করতে যে সময়ের সাথে তাপমাত্রা কেমন ভাবে পরিবর্তিত হয় প্রদেয় সীমানা শর্তের সঙ্গে তাহলে K গুণ T এর ল্যাপ্লাস হল C d T বাই d t এবার দেখি স্থির অবস্থা তে কি হবে অর্থাৎ যখন সময়ের সাথে তাপমাত্রা পাল্টায় না উদাহরন স্বরূপ ধরো এই আয়তন টি নিলাম ও এর বিভিন্ন জায়গায় তাপমাত্রা বজায় রাখা হল ধরো এখানে এক তাপমাত্রা এখানে অন্য তাপমাত্রা এখানে ভিন্ন তাপমাত্রা এই ভাবে বজায় রাখা হল তাহলে আয়তনের ভেতরে সময়ের সাথে তাপমাত্রা পরিবর্তন হবেনা কারণ সে স্থিতাবস্থায় আছে তখন d T বাই d t 0 ও ডেল স্কয়ার T সমান ও 0 এটিই তাপমাত্রার স্থির অবস্থা সমীকরণ একে ডেল স্কয়ার V সমান 0 এর সাথে তুলনা করা যায় এটিই একই সমীকরণ শুধু আমি V এর জায়গায় T লিখেছি একটি পৃষ্ঠ তলের ওপর বিভব এর মান বজায় রাখার সমতুল্য হল সীমানায় তাপমাত্রা সমান বজায় রাখা অর্থাৎ এটির সমাধান করলে এর উত্তর পাবো ওইটির সমাধান করলে ওটির উত্তর পাবো অর্থাৎ আমি একে নাম দিতে পারি তাপ প্রসারন সমীকরণ এবার এর সাথে আমি একটি পরিচিত ব্যাপার কে যোগ করব তোমরা শিখেছ বা তোমাদের বলা হয়েছে যে বজ্রধারক যেগুলি ভবনের ওপরে লাগানো হয় তাদের প্রান্ত গুলি খুব ধারাল হয় কারণ এই ধারাল প্রান্তের কাছে তড়িৎ ক্ষেত্রের মান খুব বেশি হয় তড়িৎ ক্ষেত্রের মান খুব বেশি হওয়ার ফলে অধিকাংশ আধান বা বায়ুমণ্ডলের অধিকাংশ প্রবাহ সেই খানে চলে আসে ও বজ্রপাত সেখানেই ঘটে ও সরাসরি ভুমি তে চলে যায় এবার এর সাথে আগে বলা বিষয় অর্থাৎ তাপ যে গ্র্যাড T এর সমানুপাতিক সেটি বিশ্লেষণ করা যাক তড়িৎ ক্ষেত্র সমানুপাতিক হয় গ্র্যাড V এর তাই V ও E এর মধ্যে যা সম্পর্ক একই সম্পর্ক হবে T ও তাপ প্রবাহের মধ্যে E যদি প্রান্ত গুলি তে খুব বেশি হয় অন্য আধান থাকেই না এই ল্যাপ্লাস সমীকরণ সন্তুষ্ট হয় যেহেতু বাইরে থেকে প্রদত্ত কোন আধান নেই এই সমীকরণ টি সত্যি হয় যদি উৎস বা অন্ত না থাকে স্থিত অবস্থায় তাপ প্রবাহ T এর গ্র্যাডিয়েন্ট এর সমানুপাতিক হবে বজ্রধারক এর বেলায় স্বাধীন তড়িৎ ক্ষেত্রের গ্র্যাডিয়েন্ট এর কি হয় প্রান্তে তার মান খুবই বেশি অনুরূপ ভাবেই তাপের প্রবাহ নিশ্চই প্রান্তের কাছে প্রবল হবে যেহেতু তা গ্র্যাড T এর সমানুপাতিক এমন ঘটনা কি আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই পাই বটে এর পরে যখনই তোমরা আইসক্রিম কিনবে বা খাবে লক্ষ্য করবে সেটি কেমন ধারের দিক বা প্রান্ত থেকেই আগে গলে সেটি প্রান্তের দিক থেকেই গলতে শুরু করে যার ফলে তোমরা ধার গুলি গোলাকার দেখতে পাও প্রান্তেই যেহেতু গ্র্যাড T সর্বোচ্চ তার ফলে সেখানেই তাপের স্রোত সব থেকে বেশি তাহলে এর থেকে তোমরা যোগসূত্র খুঁজে পেলে তড়িৎ ক্ষেত্র ও তাপ প্রবাহের মধ্যে বা বিভব ও তাপমাত্রার মধ্যে এই বিষয়ে আরেকটি উদাহরন আমি দেখাব যা প্রসারণ নিয়ে প্রসারণ হল যেখানে আমরা কোন প্রবাহীর মধ্যে কোন পদার্থ মিশিয়ে দিই ও তা আস্তে আস্তে প্রসারিত হয় বাষ্পীভবন কেও কিন্তু এক ধরনের প্রসারণ বলা যায় আলগা ভাবে এই বিষয়ে আমরা ফিক্স বিধি Fick's law পাই যা বলে কোন বিন্দু তে প্রসারণ এর স্রোত প্রসারিত হতে থাকা কনা গুলির ঘনত্বের গ্র্যাডিয়েন্ট এর সমানুপাতিক বা এটি সমান হল মাইনাস কোন গুণাঙ্ক গুণ রো এর গ্র্যাডিয়েন্ট তাই গ্র্যাডিয়েন্ট যদি বেশি হয় প্রসারনের স্রোত বেশি হবে গ্র্যাডিয়েন্ট যদি খুব ছোট বা শুন্য হয় প্রসারণ হবেই না এবার ধারাবাহিকতা সমীকরণ ব্যবহার করব অর্থাৎ ডেল ডট j মানে ডেল ডট j সমান মাইনাস D ডেল স্কয়ার রো সমান মাইনাস d রো বাই dt অর্থাৎ কনা গুলির সংখ্যা হ্রাস পাওয়া স্থিত অবস্থায় যখন গ্র্যাডিয়েন্ট এর মান ধ্রুবক হয় অন্তর্বাহ বা বহিঃপ্রবাহের প্রয়োজন হয়না তোমরা ডেল স্কয়ার রো সমান শুন্য ও নিতে পারো আবার একটি ল্যাপ্লাস সমীকরণ চলে আসে যেটি হল স্রোত j সমান মাইনাস D গ্র্যাড রো যা তড়িৎ ক্ষেত্রের অনুরূপ ও রো বিভবের অনুরূপ তাহলে এখানেই আগের মতই সম্পর্ক লক্ষ্য করা যায় তাই আবার প্রান্তের দিক থেকেই আমরা বেশি প্রসারণ দেখতে পাবো আমরা কি তা দেখতে পাই পরের বার যখন তোমরা আলু ভাজা খাবে বা এমন কোন ভাজা খাবে যার প্রান্ত গুলি একটু ধার আছে যেমন আলু ভাজা তাদের এমন প্রান্ত থাকে ভাজার সময় কি হয় ভাজার ফলে একদম প্রান্ত গুলি থেকে জল বাষ্পীভূত আগে হয় বা তাপের ফলে জল আগে প্রবাহিত হয়ে যায় এই সমীকরন গুলি থেকে আমরা এক ধরণের স্থিত অবস্থা ধরে নিতে পারি যেখান থেকে প্রত্যাশা করা যেতে পারে যে কোথায় প্রসারণ সব থেকে বেশি হবে তা হবে প্রান্ত গুলি থেকে কারণ সেখানেই তড়িৎ ক্ষেত্র সর্বোচ্চ সেখানেই প্রসারনের স্রোত সর্বোচ্চ হবে ও তোমরা দেখ প্রান্ত গুলিই ভাজার সময় সবার আগে বাদামি রঙ ধরে তাহলে আসলেই তা হয় যা আমরা আলোচনা করলাম এই বক্তৃতায় আমি ল্যাপ্লাস সমীকরণ কে বিভিন্ন ঘটনাবলির সঙ্গে যুক্ত করলাম যাতে দৈনন্দিন জীবনে সেই ঘটনা গুলি দেখলে তোমরা তড়িৎ ক্ষেত্রের কথা অনুভব করতে পারো